পরীক্ষামূলক তথ্য সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমি এখনো পর্যন্ত যা যা বলেছি সেগুলি একবার সংক্ষেপে বলে নিই আমরা দেখেছি যে 1 একটি কৃষ্ণ বস্তু বানানো হয় একটি গহ্বরে ছোট একটি ছিদ্র বানিয়ে এই ছিদ্রটির প্রয়োজন এই জন্য পড়ে যাতে এর থেকেই বিকিরণ বাইরে আসতে পারে দ্বিতীয়ত গহ্বরের ভিতরে শক্তি ঘনত্বের সাথে সম্পর্ক থাকে a এর সে তীব্রতা হোক বা বিকিরণ নিঃসরণ ক্ষমতা E সমান লেখা যায় Euc4 আর তৃতীয়ত চাপ বা আমি যাকে বলব বিকিরণের চাপ u3 এই u3 কিন্তু প্লেন তরঙ্গ দ্বারা প্রযুক্ত চাপের থেকে আলাদা এর সাথে আমি এটিও মনে করিয়ে দিই যে এই u3 এর কারণ হল বিকিরণের আইসোট্রপিক বৈশিষ্ট্য প্লেন তরঙ্গের ক্ষেত্রে চাপ হয় u বা 2 u বিকিরণ শুধু মাত্র শোষিত হচ্ছে না প্রতিফলিত হচ্ছে তার উপর নির্ভর করে যদিও এখানে উত্তর হল u3 এই গুলি মাথায় রেখে এবার আমরা পরের আলোচনায় যাই তাহলে একটি কৃষ্ণ বস্তু বানাতে আমি আবার একটি গহ্বর বানিয়ে তাতে একটি ছোট ছিদ্র করব বেশ যেই বিকিরণ বাইরে আসবে তা শুধু বস্তুর তাপমাত্রার উপরে নির্ভর করবে আর তাই গহ্বরের ভিতরে বিকিরণের চাপ যা u এর উপর নির্ভর করে সেও একমাত্র তাপমাত্রার ফাংশান হবে অথচ গ্যাস বা আদর্শ গ্যাসের দশা বোঝাতে দুটি স্থিতিমাপের প্রয়োজন হয় হয় চাপ ও আয়তন বা চাপ ও তাপমাত্রা যে কোন দুটি স্থিতিমাপ কিন্তু বিকিরণের ক্ষেত্রে মাত্র একটি স্থিতিমাপের প্রয়োজন বিকিরণ কে নির্দিষ্ট করতে শুধু একটি ভ্যারিয়েবল তাপমাত্রা T লাগে তুলনায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্বাধীনভাবে p আর T দুটিই লাগে এখানে অর্থাৎ বিকিরণের ক্ষেত্রে কিন্তু p আর T স্বাধীন না p নির্ভর করে T এর উপরে তাই সমস্তটাই নির্ভর করে তাপমাত্রার উপরে আর সেখানে থেকেই আমরা পাই স্টিফান বোলজম্যান সূত্র যা আমাদের বিকিরণের তীব্রতার সাথে T এর কি সম্পর্ক তা বলে এটি বলে যে বিকিরণের তীব্রতা সমান হল T4 যেখানে সিগমা কে বলা হয় স্টিফান বোলজম্যান ধ্রুবক যার মান হল 567 × 10 8 Wm2K4 ঠিক আছে

এইগুলি কিন্তু পরীক্ষামূলক ভাবে প্রাপ্ত সম্পর্ক যদিও তোমরা দেখলে যে আমি গহ্বরের ভিতরে চাপ কে শুধু তাপমাত্রার নির্ভরশীল দেখালাম এবার আমি তাপগতিবিদ্যার সাহায্যে বোলজম্যান কৃৎ স্টিফান বোলজম্যান সুত্রটি আহরণ করব কিন্তু তার আগে এই তীব্রতা I দেওয়া রয়েছে সিগমা T টু দি পাওয়ার 4 ও আমরা জানি এটি c বাই 4 u ছাড়া আর কিছুই না আর তাই গহ্বরের ভিতরে বিকিরণ ঘনত্ব সমান 4cT4আর গহ্বরের ভিতরে বিকিরণের চাপ সমান 43cT4 এই সুত্র টি আমরা আগেই গণনা করে পেয়েছিলাম এবার স্টিফান বোলজম্যান সুত্রটি তাপগতিবিদ্যার সাহায্যে আহরণ করা যাক কি ভাবে করব আমরা সেটি প্রথমেই আমরা ব্যবহার করব সেই নীতি যা বলে T dS সমান হল d U যোগ p d Vআর তাই আমরা পাবো একটি নির্দিষ্ট তাপমাত্রায় T dS বাই d V সমান to d U বাই d V যোগ p এবার এই U হল অভ্যন্তরীণ শক্তি যার সমান হয় শক্তি ঘনত্ব গুন V অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় d U বাই d V সমান হবে u কারণ u শুধু মাত্র নির্ভর করে T এর উপর আর এই তথ্য টি কৃষ্ণ বস্তুর বিকিরণের জন্য প্রযোজ্য তাহলে আমরা পাবো TdSdVTu P যার সমান uu3 বেশ তাপগতিবিদ্যায় ম্যাক্সওয়েল সম্পর্ক নামের একটি সম্পর্ক আছে যা বলে যে নির্দিষ্ট তাপমাত্রা T তেSVT PTV 13uTV তাহলে এখন আমাদের কাছে আছে T∂p∂TVT3∂u∂TV4u3

এবার এই পারশিয়াল ডেরিভেটিভ টি কে আমি লিখতে পারি T3dudT কারণ তা নির্ভর করে একমাত্র তাপমাত্রার উপর এই 4u3 এই 3টি কেটে যাচ্ছে আর আমরা পাচ্ছি duu4dTT⇒ucT4 শক্তি ঘনত্ব সমান হল কোন একটি ধ্রুবক c গুন u 4 অর্থাৎ Icu4 আর এটিও T4 এর সমানুপাতিক আর সেটিই হল স্টিফান বোলজম্যান সুত্র তাহলে আমরা যা পেলাম তা হল একটি কৃষ্ণ বস্তুর জন্য T4I আর u∝T4 এমনই কিছু তাত্ত্বিত ফলাফল আমরা পেলাম অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা সম্পর্কিত যদিও আরও গুরত্বপূর্ণ বিষয় হল শক্তি কি ভাবে বণ্টিত থাকে বা বর্ণালী ঘনত্ব u র সাপেক্ষ্যে কি ভাবে বদলায় বিভিন্ন তাপমাত্রায় এই বিষয়টি বৈজ্ঞানিকদের বহুকাল ভাবিয়েছে এই বিষয়ে প্রথম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন ওয়েইন আর আমরা এবার তাই নিয়ে আলোচনা করব কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে ওয়েইনের বিশ্লেষণও তাপগতিবিদ্যার সাহায্যেই করা হয়েছিল তিনি দুটি খুবই গুরুত্বপূর্ণ ফলাফল পেয়েছিলেন আর তা থেকেই গবেষণার নতুন দিক খুলে গেছিল প্রথমটি কে বলা হয় ওয়েইনের সরণ সুত্র Wien's displacement law যার অনুযায়ী max যেখানে বর্ণালী ঘনত্ব সর্বাধিক হয় গুন তাপমাত্রা T এর মান ধ্রুবক হয় তোমরা আগে দেখেছ তাপমাত্রার সাথে বক্ররেখা গুলি এইরূপ পালটে যায় অর্থাৎ তাপমাত্রা কমলে শীর্ষস্থান এইদিকে সরে যায় max এর মান বাড়তে থাকে যাতে max T এর মান ধ্রুবক থেকে যায় দ্বিতীয় যেই ফলাফলটি উনি পেয়েছিলেন তা হল তাপমাত্রার সাপেক্ষ্যে u এইরূপ বদলায় যে কোন ধ্রুবক ভাগ 5 গুন ও T এর গুনফলের কোন ফাংশান অর্থাৎ ও T ফাংশানটি তে গুণফল হিসেবে থাকে অন্য কোন গঠনে নয় এর সাথে মিল পাওয়া যায় কোন ধ্রুবক গুন 3 গুন T এর কোন ফাংশান বলা যাক f1 এই দুটি ফলাফল তাপগতিবিদ্যার সাহায্যে পাওয়া যায় আর আগামী অধ্যায়ে আমরা এগুলি আহরণ করব